Software Testing সফটওয়্যার টেস্টিং Prof Rajib Mall প্রফেসর রাজীব মাল Department of Computer Science and Engineering কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ Indian Institute of Technology Kharagpur ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর Lecture - 06 লেকচার 06 Equivalence and Boundary Value Testing ইকুইভালেন্সএবংবাউন্ডারি ভ্যালু টেস্টিং এই সেশানে স্বাগত আমরা equivalence class partition এবং boundary value test case সম্পর্কে আলোচনা করব বলা হচ্ছে যে এটি ব্ল্যাক বক্স টেস্টিং ব্ল্যাক বক্স টেস্টিংয়ের জন্য দুটি খুব জনপ্রিয় কৌশল হল equivalence class partition এবং boundary value testing আমরা এটি সম্পন্ন করার পরে আমরা ব্ল্যাক বক্স পরীক্ষার অন্যান্য কৌশলগুলি দেখব আমরা বলছি যে এখানে equivalence class partition এ মূল সমস্যাটি হল equivalence classগুলির নকশা করা এবং একবার আমরা equivalence classগুলি নকশা করেছি প্রতিটি equivalence class থেকে সোজাসুজি একটি মান চয়ন করা এবং equivalence classর কোনও সীমানা আছে কিনা তা বিবেচনা করতে হবে আমরা বলছি যে কোনও ইউনিট দেওয়া হয়েছে যার জন্য আপনাকে equivalence classটি নকশা করতে হবে সেখানে কমপক্ষে দুটি রয়েছে একটি হল মানের অবৈধ সেট এবং অন্যটি মানগুলির বৈধ সেট এবং তাদের প্রত্যেকের সাধারণত equivalence classর বিভিন্ন সেট থাকবে সুতরাং আমাদের এগুলির প্রতিটি equivalence classর বৈধ সেট এবং equivalence classর অবৈধ সেটটি সনাক্ত করতে হবে এবং এইগুলির প্রতিটির জন্য equivalence classগুলি যা বৈধ এবং অবৈধ equivalence classর সেট চিহ্নিত করেছে আমাদের একটি মান নির্বাচন করতে হবে এবং এটি আমাদের equivalence classর পরীক্ষা গঠন করবে শুরু করার জন্য একটি খুব সাধারণ উদাহরণ এবং যেমনটি আমি আগেই বলেছি যে পরীক্ষার কেসগুলি নকশা করা খুব চ্যালেঞ্জিং হতে পারে আমি খুব সাধারণ একটি দিয়ে শুরু করি এবং তারপরে আমরা আরও চ্যালেঞ্জের দিকে তাকাই তাই সহজতম আমরা কেবল উল্লেখ করেছি যে কোনও ফাংশন 1 এবং 5000 এর মধ্যে একটি মান নেয় এবং ফলাফলটি প্রদর্শন করে এবং আসুন আমরা ধরে নিই যে এখানে কেবল একটি দৃশ্য রয়েছে আসুন আমরা বলি যে এটি 1 থেকে 5000র মধ্যে একটি মান নেয় এবং এটি জোড় বা বিজোড় কিনা তা পরীক্ষা করে তারপরে আমাদের কাছে 1টি equivalence class থাকবে যা বৈধ এবং এখানে দুটি অবৈধ equivalence class রয়েছে যা 1 এর চেয়ে কম এবং 5000 এরও বেশি বৈধটির দুটি equivalence class থাকবে একটি হল সংখ্যাটি বিজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা আমরা বলেছিলাম যে যদি ইনপুট মানটি equivalence classর গনিত সংখ্যার সেট হয় তবে আমাদের 1 টি বৈধ equivalence class এবং 1 অবৈধ equivalence class রয়েছে যা হয় a b c বা a b c এর কোনটাই নয় এটি তুচ্ছ উদাহরণ 1 থেকে 5000 এবং এটি বর্গমূল তৈরি করে সুতরাং আমরা এর জন্য তিনটি equivalence class বিবেচনা করব 1টি বৈধ এবং 2টি অবৈধ যদি আমাদের সংখ্যার একটি সেট থাকে তবে আমাদের 1 টি বৈধ এবং 1 টি অবৈধ এখন ধরা যাক আমাদের একটি ইউনিট রয়েছে যা একটি ফাংশন এবং ফাংশনটি হল বই ইস্যু এবং এটি প্যারামিটার হিসাবে বইয়ের আইডি নেয় সুতরাং আমাদের equivalence classগুলি নকশা করতে হবে আমাদের এর কার্যকরী বিবরণটি দেখতে হবে এবং অপারেশনের পরিস্থিতিগুলি কী তা পরীক্ষা করতে হবে এবং আউটপুট দেখে অপারেশনের পরিস্থিতিগুলিও চিহ্নিত করা যায় সুতরাং অপারেশনের পরিস্থিতিগুলি এমন হতে পারে যে তাদের বইগুলি যা issue করা যেতে পারে বইগুলি যা issue করা যায় না যা reference বই এবং সেই বইগুলি যা issue করা যেতে পারে যা একক ভলিউম বা একাধিক ভলিউম হতে পারে এবং এগুলি আমাদের equivalence classর সেট তৈরি করে Reference বই একাধিক ভলিউম এবং একক ভলিউম এগুলি আমাদের equivalence class এখন আসুন অন্য একটি উদাহরণ দেখুন আমাদের বলুন আমাদের একটি ফাংশন রয়েছে ফাংশনের নাম Fetch image এটি একটি URL নেয় এবং একটি চিত্র ফেরত দেয় সুতরাং এই ফাংশনের জন্য equivalence class কি হবে Fetch image যা URL নেয় এবং একটি চিত্র ফেরত দেয় এক্ষেত্রে আমাদের equivalenceর একাধিক সংজ্ঞা থাকতে পারে এবং সেজন্য আমাদের তাদের সমস্তটি বিবেচনা করতে হবে উদাহরণস্বরূপ একটি equivalence class হতে পারে URL টি HTTP https ftp file ইত্যাদির উপর ভিত্তি করে তৈরি করা যেতে পারে এইগুলি বৈধ URL বিভাগ তারপরে আমরা তাদের প্রত্যেককে ইনপুটটির জন্য equivalence class হিসাবে বিবেচনা করতে হবে একইভাবে URL এ সঞ্চিত মানটি বিভিন্ন ধরণের চিত্র হতে পারে উদাহরণস্বরূপ HTML GIF JPEG ইত্যাদি Plain text এটি আমাদের চিত্র হতে পারে সুতরাং এটি কি এই সমস্ত চিত্রগুলি চিত্রগুলির বিভাগগুলি পরিচালনা করে কিছু ডেটা আইটেমের জন্য আমরা একাধিক ধরণের equivalence class তৈরি করতে পারি তাহলে এটি হল কিছু ডেটা আইটেমের জটিলতা আসুন অন্য একটি উদাহরণ দেখি ধরা যাক ইনপুটটি কোনও পূর্ণসংখ্যা হয় ধরা যাক minus 99 এবং 99 এর মধ্যে সুতরাং বৈধ equivalence এবং অবৈধ equivalence classগুলি কী হবে উত্তরটি খুব সহজ এটি minus 99 এবং 99 র মধ্যে হবে 99 কে ধরে এখানে যে কোনও মান বৈধ equivalence class 99 এর চেয়ে বেশি একটি অবৈধ equivalence class এবং 99 এর চেয়ে কম অন্য একটি অবৈধ equivalence class দুটি অবৈধ equivalence class এবং একটি বৈধ equivalence classথাকবে এখন ফোন নম্বর যা অঞ্চল কোড এবং suffix দ্বারা প্রদত্ত তার কি হবে অঞ্চল কোডটি 11 থেকে 999 এর মধ্যে হয় এবং suffixটি 6 ডিজিটের হয় সুতরাং অবৈধ equivalence classটি কী হবে এবং তারপরে অবৈধ equivalence classর কী সেট করবে কারণ এই উদাহরণের জন্য বিভিন্ন ধরণের অবৈধ equivalence class রয়েছে সুতরাং বৈধ equivalence classটি যখন এটি আমাদের থাকে তখন prefixটি 11 থেকে 999 এর মধ্যে এবং suffixটি 0000 থেকে 99999 হয় এবং অবৈধ equivalence class বিভিন্ন ধরণের হতে পারে উদাহরণস্বরূপ আমাদের prefixর জন্য অবৈধ বিন্যাস suffixটির জন্য অবৈধ বিন্যাস অঞ্চল কোডের জন্য সংখ্যাসূচক অক্ষর থাকতে পারে ইত্যাদি আমাদের সত্যিই বিভিন্ন ধরণের অবৈধ equivalence class সংজ্ঞায়িত করতে হবে তবে এখন আমাদের একটি বিষয় বিবেচনা করতে হবে তা হল ইউনিট যদি একাধিক ডেটা মান নেয় তবে একটি ডেটা মান ধরুন আমরা বলেছিলাম যে বিভিন্ন বিবেচনার উপর নির্ভর করে আমাদের equivalence classর বিভিন্ন ধারণা থাকতে পারলে জটিলতা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ URLটি আমরা বলেছিলাম যে URL টি HTTP https ftp বা file দ্বারা নির্দিষ্ট করা আছে কিনা তার উপর নির্ভর করে equivalence classর একাধিক ধারণা রয়েছে একইভাবে আমরা একই ইনপুট মানের জন্য equivalence classর আরও একটি সেট সংজ্ঞায়িত করতে পারি যে URL এ সংরক্ষিত চিত্রটি কোনও JPEG চিত্র বা এটি কোনও PNG চিত্র বা এটি কোনও পাঠ্য ধরণের চিত্র কিনা ইত্যাদির উপর নির্ভর করে এখন জটিলতা দেখা দেয় যখন আমাদের কোনও ফাংশন বা একটি ইউনিট থাকে যেখানে দুটি parameter লাগে যাক আমাদের একটি ফাংশন রয়েছে যা দুটি প্যারামিটার নেয় বয়স এবং শিক্ষার বছর তাহলে শিক্ষার বছরগুলি আসুন আমরা এই প্যারামিটারের জন্য তিনটি equivalence class রয়েছে যা চিহ্নিত করতে পারি শিক্ষার বছরগুলি হয় স্কুল UG PG বা এমন কিছু যা স্কুল এমনকি PGও নয় সুতরাং এটি মূলত প্রদর্শিত হয় যে তিনি স্কুল যোগ্যতাসম্পন্ন UG বা PG এবং অন্য অক্ষে আমাদের বয়সটি 5 থেকে 30 এর মধ্যে ব্যক্তিটি 5 থেকে 30 বা 30 এর চেয়ে বেশি বয়সী কিনা তাহলে এইগুলি এই দুটি প্যারামিটারের জন্য বিভিন্ন equivalence class বলা যাক এখন যে বিষয়টি আমরা এখন মোকাবিলার চেষ্টা করছি তা হল আমরা কীভাবে এই দুটি equivalence class একত্রিত করব একটি সাধারণ বিষয় এই ক্ষেত্রে দুর্বল equivalence class পরীক্ষাকে সবচেয়ে দুর্বল পরীক্ষা নিরীক্ষা বলা হয় যেখানে আমরা পরীক্ষা করি আমরা পরীক্ষার কেসগুলি তৈরি করি যেমন একটি প্যারামিটারের জন্য সমস্ত ক্লাস বিবেচিত হয় এবং অন্য প্যারামিটারের জন্য একই রকম হয় সুতরাং 30 এবং 5 থেকে 30 উভয়ই কভার করা হয়েছে এবং একইভাবে এখানে PG UG এবং স্কুল কভার করা হয়েছে একে দুর্বল equivalence পরীক্ষা বলা হয় আমরা স্ট্রং equivalence class টেস্টিংও নকশা করতে পারি শক্তিশালী equivalence classর পরীক্ষায় আমরা দুটি প্যারামিটারের সমস্ত সম্ভাব্য সংমিশ্রণ বিবেচনা করি এটি স্কুল 5 থেকে 30 স্কুল 30 র বেশি UG 5 থেকে 30 UG 5 থেকে 30 র বেশি PG 5 থেকে 30 PG 30 এরও বেশি এবং আরও এটি শক্তিশালী equivalence class পরীক্ষা যেখানে আমরা প্যারামিটারগুলির জন্য equivalence classর সমস্ত সম্ভাব্য সমন্বয় বিবেচনা করি একইভাবে আমরা একটি দৃঢ় বলিষ্ঠ equivalence class পরীক্ষা করতে পারি যেখানে আমরা অবৈধ মানগুলি বিবেচনা করি তাই 5 র চেয়ে কম স্কুল 5 থেকে 30 এর মধ্যে কম স্কুল ইত্যাদি সুতরাং আমাদের এখানে আরও একটি থাকবে আমরা সমস্ত সম্ভাব্য সংমিশ্রণগুলি এমনকি অবৈধ ইনপুটটিকেও বিবেচনা করি যা আমরা দৃঢ় বলিষ্ঠ equivalence class পরীক্ষার নামে ডাকি এখন আসুন আমরা কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করি প্রথমটি সহজতম এখন দুই বা তিনটি সমস্যা হবে প্রথমটি সবচেয়ে সহজ আসুন আমরা সমস্যার বিবৃতিটি পড়ি আমাদের একটি ইউনিটের জন্য equivalence classর পরীক্ষার কেসগুলি নকশা করা দরকার যা লিখিত হয়েছে এমন ফাংশন নিম্নলিখিতগুলি প্রয়োগ করে আমানতের সময়কালের উপর নির্ভর করে আমানতের উপর ব্যাংক বিভিন্ন হারের সুদের অর্থ প্রদান করে সুতরাং এই ফাংশনের প্যারামিটারটি হবে আমানত সময়কাল এবং আউটপুট হবে আমানতের হার সুতরাং 15 দিন পর্যন্ত আমানতের জন্য 3 শতাংশ 15 থেকে 180 দিনের মধ্যে আমানতের উপরে 4 শতাংশ এবং 180 দিন থেকে এক বছর পর্যন্ত 6 শতাংশ 7 শতাংশ এক বছরের জন্য তবে 3 বছরের কম এবং 8 শতাংশ 3 বছর এবং তার বেশি সময়ের আমানতের জন্য সুতরাং equivalence classর সেটটি কী হবে এখন আসুন equivalence classর বৈধ সেটটি দেখি অবশ্যই অবৈধ 0 দিনের কম নেতিবাচক হবে ভাগ্যক্রমে কেউ সেটা দিলে সফটওয়্যারটি কি করবে একইভাবে এখানে অন্য দিক এবং উপরে সুতরাং এর ডানদিকে কোনও equivalence class নেই বাম দিকটি 0 এর চেয়ে কম এবং তারপরে প্রতিটি প্রত্যেকেই একটি দৃশ্যে পরিণত হয় এবং অতএব প্রত্যেকেই equivalence classতে পরিণত হয় সুতরাং 0 থেকে 15 দিন 15 থেকে 180 দিন 180 থেকে 1 বছর এবং 1 বছর তবে 3 বছরেরও কম 3 বছর বা তার বেশি প্রত্যেকেই দৃশ্য এবং প্রত্যেকে সরাসরি equivalence classতে পরিণত হবে এখন আসুন পরবর্তী সমস্যাটি দেখুন একটি সমস্যা হল অনুরূপ সমস্যার জন্য equivalence class নকশা করা তবে এখানে অল্প পরিবর্তন করে ফাংশনটি আবার প্রদেয় সুদ প্রদর্শন করে তবে এখানে দুটি প্যারামিটার রয়েছে একটি হল আসল এবং অন্যটি আমানত সময়কাল যদি আমানত 1 লক্ষেরও কম হয় তবে সুদের হার 6 শতাংশ 7 শতাংশ এবং 8 শতাংশ 1 বছর পর্যন্ত 1 বছর কিন্তু 3 বছরের কম আমরা সাধারণ উদাহরণ এবং equivalence classগুলি কীভাবে নকশা করব তা দেখেছি তবে আমরা যেমন বলছি এটি সত্যিই চ্যালেঞ্জপূর্ণ হতে পারে এখন আসুন আমরা এটির যে সমস্যাটি দেখেছিলাম তার একটি ছোট প্রকরণটি দেখুন এবং আমরা এটি করতে সক্ষম কিনা তা দেখুন সুতরাং ওইটি কুইজ 2 আমরা যে সমস্যার দিকে তাকিয়েছি তার একটি ছোট প্রকরণ এখানে ইউনিট বা ফাংশানের দুটি প্যারামিটার লাগে একটি হল আসল এবং অন্যটি হল যে সময়কালের জন্য আমানত করা হচ্ছে আসল যদি 1 লক্ষেরও কম হয় তবে 1 বছর পর্যন্ত আমানতের জন্য 6 শতাংশ সুদ এবং 1 বছরের বেশি আমানতের জন্য 7 শতাংশ সুদ প্রদান করা হবে তবে 3 বছরের কম এবং 3 বছরের বেশি বা তার বেশি আমানতের জন্য 8 শতাংশ সুদ প্রদান করা হবে 1 লাখের বেশি আমানতের জন্য অর্থাৎ 1 লাখেরও বেশি মূলধনের জন্য সুদের হার 1 বছর পর্যন্ত আমানতের জন্য 7 শতাংশ 1 বছরের বেশি আমানতের জন্য 8 শতাংশ কিন্তু 3 বছরের কম এবং 3 বছর এবং তার বেশি আমানতের জন্য 9 শতাংশ তাহলে এটা আমরা কিভাবে করব আপনি লক্ষ্য করতে পারেন যে ফাংশনটি দুটি প্যারামিটার নেয় সুতরাং আমরা দুর্বল equivalence class পরীক্ষা শক্তিশালী equivalence class পরীক্ষা বা বলিষ্ঠ এবং শক্তিশালী equivalence class পরীক্ষা করছি কিনা তার উপর নির্ভর করে আমাদের equivalence class পরীক্ষা হবে যদি আমাদের কেবলমাত্র দুর্বল equivalence class পরীক্ষা করতে বলা হয় তবে আমরা এই মূলধনটিকে 1 লক্ষ এবং 2 লক্ষ উভয় ক্ষেত্রেই বিবেচনা করব এবং তারপরে 1 বছরের কম 1 থেকে 3 বছর এবং 3 বছর এবং তার বেশি আমরা যদি দুটি প্যারামিটারের দিকে লক্ষ্য করি তবে একটি হল আসল এবং অন্যটি হল আমানত সময়কাল আমরা আসলের দুটি equivalence class সনাক্ত করতে পারি একটিতে 1 লক্ষেরও কম এবং অন্যটি 1 লক্ষেরও বেশি এবং আমানতের সময়কালের জন্য আমরা তিনটি equivalence class সনাক্ত করতে পারি যা 1 বছর পর্যন্ত 1 থেকে 3 বছর পর্যন্ত এবং 3 বছর এবং তার বেশি সময় আমরা যদি কোনও দুর্বল equivalence class পরীক্ষা করি তবে আমরা 1 লক্ষেরও কম মূলধন নিতে পারি এবং 1 বছরেরও কম আমানত নিতে পারি আমরা মূলধন 1 লক্ষেরও বেশি এবং আমানতের সময়কাল 1 থেকে 3 এর মধ্যে নিতে পারি এবং আমরা এই সময়ের যে কোনওটির চেয়ে বড় নিতে পারি 3 এর চেয়ে বেশি এবং মূলধন 1 লাখের বেশি এবং সময়কাল 3 বছর বা তার বেশি আমরা যদি একটি শক্তিশালী equivalence class পরীক্ষা করতে চাই তবে আমাদের এই সমস্ত বিষয় বিবেচনা করতে হবে সুতরাং মূলধন 1 বছরেরও কম আমানত 1 বছরের জন্য মূলধন 1 লাখের বেশি এবং আমানত 1 বছরেরও কম মূলধন 1 লাখেরও কম এবং আমানত 1 থেকে 3 বছরের মধ্যে হয় এবং ইত্যাদি কিন্তু এগুলি মানগুলির বৈধ সেট তবে এগুলি শক্তিশালী equivalence পরীক্ষা তবে বলিষ্ঠ কৌশলের ক্ষেত্রে কি হবে বলিষ্ঠ শক্তিশালী equivalence পরীক্ষার পরে আমাদের অবৈধ ইনপুটগুলি বিবেচনা করতে হবে অবৈধ ইনপুট আমানতের নেতিবাচক সময়কাল হতে পারে এটি একটি integer নয় এমন মান ইত্যাদি হতে পারে তারপরে আমাদের সেগুলির সংমিশ্রণগুলিও বিবেচনা করতে হবে আমানতের সময়কালের জন্য একটি নেতিবাচক মান এবং মূলধনের জন্য নেতিবাচক মান এবং আমানতের সময়কাল 1 বছর ইত্যাদি একইভাবে একটি integer নয় এমন মানের জন্য সেটি দুটি প্যারামিটারের সহজ কেসের জন্য একটি বলিষ্ঠ শক্তিশালী equivalence classর পরীক্ষা হবে তবে আমাদের আরও জটিল উদাহরণ থাকতে পারে এখন আসুন আমরা অন্য একটি উদাহরণ দেখার চেষ্টা করি এটি একটি ফাংশনের জন্য নকশা করা equivalence class পরীক্ষা যা 2 টি string নেয় এই দুটি প্যারামিটারের জন্য stringর সর্বাধিক দৈর্ঘ্য 20 এবং 5 হতে পারে এবং তারপরে দ্বিতীয় প্যারামিটারটি প্রথম প্যারামিটারের একটি sub string কিনা তা পরীক্ষা করে সুতরাং s2 টি s1 এর একটি sub string কিনা ফাংশনটির নাম substr sub string এবং এটি দুটি প্যারামিটার হিসাবে s1 এবং s2 নেয় এবং s2 s1 এর একটি সাব স্ট্রিং কিনা তা পরীক্ষা করে যাচাই করে সুতরাং এখানে equivalence class কি হবে একটি হল যা আমাদের দৃশ্যটি দেখতে হবে যে প্রথমে আমাদের কি করা দরকার এবং দৃশ্যটি হল s2 s1 এর একটি sub string কিনা তাই এটি প্রদর্শিত হবে যে এটি sub string অন্য দৃশ্য হল যে s2 s1 এর একটি sub string নয় তাই এটি প্রদর্শন করবে যে এটি একটি sub string নয় এবং যদি এটির একাধিক ঘটনা প্রদর্শনের প্রয়োজন হয় তবে আমাদের কাছে এটি একটি দৃশ্য হিসাবে দেখাবে কিন্তু তারপরে এটি সমস্যাটিকে উদ্দেশ করছে না তা জানিয়ে দেয় না তারপরে বৈধ এবং অবৈধ সম্পর্কিত পরবর্তী জিনিসটি আসে প্রথম প্যারামিটারটির জন্য s1 এর জন্য দুটি অবৈধ equivalence class রয়েছে একটি 20 এর চেয়ে বড় এবং তারপরে অবৈধ অক্ষর একটি নিয়ন্ত্রণ চরিত্র হতে পারে এবং দ্বিতীয়টিরও দুটি অবৈধ equivalence class একটি 5 এর চেয়ে বড় এবং অন্যটি একটি নিয়ন্ত্রণ চরিত্র যা একটি অক্ষর নাও হতে পারে আমাদের এর সংমিশ্রণটি বিবেচনা করতে হবে এবং আমাদের equivalence classর পরীক্ষার স্যুট প্রস্তুত থাকবে সুতরাং আমরা আপনাকে দুর্বল equivalence শক্তিশালী equivalence এবং বলিষ্ঠ equivalence পরীক্ষার জন্য এটির সাথে কাজ করার জন্য অনুরোধ করব এখন আমাদের বিশেষ মান পরীক্ষার দিকে নজর দেওয়া যাক সমতুল্য পরীক্ষায় আমরা কেবল ইনপুট ডেটার দিকে নজর রাখি আমরা আউটপুট ডেটার দিকে নজর রাখি এবং আমরা পরিস্থিতিগুলি দেখি এবং তারপরে আমরা equivalence classগুলি সন্ধান করার চেষ্টা করি যদি একাধিক প্যারামিটার থাকে তবে আমাদের equivalence classর সংমিশ্রণগুলি দেখতে হবে তারপরে একবার যখন আমরা করে ফেললাম যে প্রকৃত পরীক্ষার কেস নকশা করাটি সহজ আমরা কেবল প্রতিটি থেকে একটি মান বেছে নিই Equivalence class পরীক্ষার পিছনে ধারণা হল যে আমরা অনুমান করি যে একই classর input একইভাবে একই equivalence classর যেকোনো inputর তুলনায় একইভাবে প্রক্রিয়াজাত করা হয় কিন্তু তারপরে অভিজ্ঞ প্রোগ্রামাররা তারা কিছু বিশেষ মান জানেন যেখানে কোনও প্রোগ্রাম ব্যর্থ হতে পারে সুতরাং আসুন আমরা দেখি বিশেষ মান গুলি কী কী যার জন্য এটি ব্যর্থ হবে আমরা একটি বিশেষ মান দেখব যা একটি সীমানা এবং অন্য কয়েকটি বিশেষ মান রয়েছে যেখানে পরীক্ষকের সন্দেহ আছে প্রোগ্রামার সেই শর্তগুলি বিবেচনা নাও করে থাকতে পারেন এগুলো বিশেষ মূল্য গঠন করে আমরা বলি যে প্রোগ্রামটি কোথায় ব্যর্থ হবে এবং কেবলমাত্র সেই মানগুলিতে প্রবেশ করবে তা জানার জন্য একজন পরীক্ষকের কাছে কোনও দক্ষতা রয়েছে তাহলে সেগুলি একটি বিশেষ মান যেখানে তিনি বিশ্বাস করেন যে প্রোগ্রামার একটি ভুল করেছেন তাই এটিকে একটি বিশেষ মান পরীক্ষা বলা হয় আমরা এখনই এই সেশনটি বন্ধ করব এবং পরবর্তী সেশনে বিশেষ মান পরীক্ষা বিষয়টি চালিয়ে যাব Glossary English Word Word Meaning Reference Reference রেফারেন্স Data ডেটা তথ্য Equivalence class ইকুইভ্যালেন্স ক্লাস সমতা শ্রেণি